তাহলে এখানে এফএম পদ্ধতির সারসংক্ষেপ এর দিকে দেখা যাক এখানে কি কি বিভিন্ন ধাপ আছে আমাদের কি করতে হবে সুতরাং তোমরা এখানে যেটা চিন্তা করছো সেটা ধাপ সংখ্যা 1 হতে পারে ঠিক আছে সুতরাং নির্দিষ্টতার জন্য আমরা এখানে একটা সমস্যা ধরে নিচ্ছি এটা এখানে আমার এয়ারক্রাফ্ট এবং আমি এই এয়ারক্রাফ্ট এর আরসিএস রাডার ক্রস RCS Radar Cross Section এর মান পরিমাপ করতে চাই তোমরা এখানে কিছু বিভাগ ঘটনা রাডার ক্ষেত্র এর মান দিয়েছো ঠিক আছে প্রথম ধাপটা কি হবে তোমাকে এই সমস্যাটা দেওয়া হয়েছে ধরে নেওয়া যাক তোমরা জানো একজন এয়ারক্রাফ্ট ডিজাইনার অথবা শিপ ডিজাইনার তোমাদের একটা সমস্যা দেওয়া হয়েছে তাহলে এর প্রথম ধাপ কি হবে আমরা তাহলেই সমস্যার সমাধান কোথা থেকে শুরু করব ছাত্র সম্পূর্ণ ক্ষেত্র এর জন্য তথ্য এর সমীকরণ ঠিক আছে তাহলে তারও আগে আমি খুব মৌলিক কিছু নিয়ে চিন্তা করছি ছাত্র ত্রিভুজে ভেঙে নেওয়া যাক তাহলে ত্রিভুজের ভেঙে নেওয়া যাক ঠিক আছে সুতরাং আমি জানি এটা কে কিভাবে ত্রিভুজের ভেঙে নেওয়া হবে এর জন্য আমার কি ধরনের টুল ব্যবহার করা দরকার s ঠিক আছে তাহলে আমাকে এখানে একটা জাল ফাইল তৈরি করতে হবে ঠিক আছে সুতরাং সেটা হল সিএডি সফটওয়্যার অটোক্যাড খুব জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার গেমেশ একটা অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার সুতরাং অনেকভাবেই এটাকে করা যেতে পারে ঠিক আছে সুতরাং জাল ফাইল তৈরি করো এবং সঞ্চয় করো তাহলে খুব জটিল বস্তুর জন্য এটা হল একটা খুব বড় কাজ কল্পনা করো তোমাদের দেওয়া হয়েছে ধরে নেয়া যাক যেটা তোমরা জানো কিছু তোমরা জানো মিগ 21 অথবা তোমাদের কাছে তোমাদের কম্পিউটার এ বাস্তবিক কোন 3 ডি মডেল আছে এবং তোমাদের এখন এটাকে ভাঙতে হবে ঠিক আছে একটা বাস্তবিক বস্তুর কিছু খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এখানে আছে এবং যেটাকে জাল করার দরকার নেই সুতরাং তোমাদের এখানে খুব মসৃণ থাকতে হবে তাহলে meshing কোনভাবেই খুব একটা নগণ্য বস্তু নয় ঠিক আছে সুতরাং সাধারণভাবে সিএডি সফটওয়্যার খুব বাস্তবিক অথবা তোমাদের কাছে আছে অথবা তোমরা জানো জটিল ইলেকট্রিক সার্কিট যেখানে তোমরা প্রতিরোধক এর মান খুব সূক্ষ্মভাবে আলাদা করতে চাও না এটা একটা খুব জটিল ধাপ তাহলে দ্বিতীয় ধাপটি কি হবে দ্বিতীয় ধাপটি হবে একবার যদি আমি এটাকে পড়েনি একবার যদি জাল ফাইল তৈরি হয়ে যায় আমি তাহলে আমার কোড লেখা শুরু করতে পারি আমি বুঝতে পেরেছি মানে আমি মনে করি এই জাল ফাইল এ আমার স্বার্থ কোথায় মানে আমি কি খুঁজছি ছাত্র সীমানা সীমানা শুধু সীমানা নয় ত্রিভুজের অবস্থান জানতে হবে সেই সমস্ত ত্রিভুজের নোড ঠিক আছে সেগুলোই হল আমার জানার স্বার্থ কারণ ওর উপর নির্ভর করেই যেটা আমরা আগের স্লাইডে দেখেছি আমি ম্যাট্রিক্সের মান পরিমাপ করতে পারি সুতরাং এটাকে দেখতে এটাকে দেখতে নগণ্য লাগছে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ জাল ফাইল টা পড়ো একজন কম্পিউটেশনাল ইএম ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে এই জাল ফাইল টা পড়ার জন্য মোড়ক টা লিখতে হবে কারণ এটা যে কোন ভাবেই থাকুক না কেন সিএডি সফটওয়্যার অথবা সাধারণ সিএডি সফটওয়্যার যেকোনো সমস্যা সমাধানের জন্য যেটা হয়তো জানাই নেই অথবা ধরে নাও তুমি তার গণনামূলক এখানে ব্যবহার করছ সুতরাং তোমাকে এখানে মোড়ক লিখতে হবে যেটা একদম সঠিক ভাবে একটা পাস এই ডেটা করতে পারবে সমস্ত গুলো যেকোন ভাবেই থাকুক তাহলে এটা একটা খুব ন্যায্য পরিমান কাজ এটা নগণ্য নয় এগুলো সবই তোমরা পড়েছ এরপরে তাহলে তোমরা কি করবে এর পরে কি করবে সুতরাং একবার যদি আমি এগুলো পরি আমি বলতে চাইছি যেগুলো আমরা পড়েছি সংযোজন সহগ বানানোর আগে আমাদের দক্ষ তথ্য কাঠামো বানানোর দরকার সেগুলো সমস্ত মানগুলোকে সংরক্ষিত করে রাখবে ঠিক আছে সুতরাং এখানে তৈরি করছি ছাত্র টাও সংরক্ষণ করতে হবে একদম ঠিক ম্যাপিং টাও সংরক্ষণ করতে হবে সুতরাং এখানে সমস্ত মানের গ্লোবাল থেকে স্থানীয় ম্যাপিং এর তালিকা আছে দুটো নোড ধার তোমাকেই সবগুলো তৈরি করতে হবে ঠিক আছে ধরে নাও আগের উদাহরণটার মত তুমি একটা ত্রিভুজ দাও এখন যখন তুমি ত্রিভুজ দিয়েছো তাহলে তুমি নিশ্চয়ই জানবে এর নোড গুলি কি সুতরাং তোমার কাছে সমস্ত মান গুলির অ্যাক্সেস থাকতে হবে কোন নোড গুলি এখানে আছে খুঁজে বার করো তোমাকে তৈরি করতে হবে কেউ তোমার জন্য এটা করে দেবে না ঠিক আছে সুতরাং এই তিনটি ধাপ প্রাক প্রক্রিয়াজাতকরণ এর অন্তর্গত ঠিক আছে সুতরাং এখন সমস্ত তথ্য তোমার কার্যক্রম এর মধ্যেই আছে এখন তাহলে আমরা এখন আমরা কাজ শুরু করতে পারি সুতরাং এর পরের ধাপ কি হবে যেটা আমরা আগের স্লাইডে আলোচনা করেছি সেটা হল ম্যাট্রিক্স এলিমেন্টের পরিমাপ করা এটাকে বলা হয় ম্যাট্রিক্স সমাবেশ সুতরাং সেটা হল Axb তৈরি করা পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ একবার যখন Axb হয়েছে তোমরা কি করবে সমাধান করবে ঠিক আছে এখানে কি ধরনের জটিলতা হতে পারে সুতরাং এখানে যেখানে আসলে এটা হল আসলে সংখ্যাগত লিনিয়ার বীজগণিত এর একটা আলাদা কোর্স সুতরাং এখানে তোমার একটা আলাদা পছন্দ আছে তুমি সরাসরি পদ্ধতি ব্যবহার করতে পারো তাহলে কি কি সরাসরি পদ্ধতি আছে যেটা এখনও পর্যন্ত তোমরা দেখেছো গাউসিয়ান নির্মূল এবং LU পচন এই সবগুলো কিন্তু তুমি এগুলো ব্যবহার করে যেতে পারবে না সেহেতু সমস্যার আয়তন বৃহৎ থেকে বৃহত্তর হয়ে চলেছে বলতে গেলে এটা একরকম সম্ভবই নয় শুধুমাত্র ম্যাট্রিক্স এর মান সংরক্ষণ করা তাহলে আরেকটা সরাসরি অভিগমন হল Iterative পদ্ধতি সুতরাং সাধারণভাবে দেখতে গেলে যখন তোমার সমস্যা 3 মাত্রিক 3 সমস্যায় পরিবর্তিত হচ্ছে তখন LU পচন করাটাই অত্যন্ত কষ্টকর ব্যাপার সুতরাং তোমাকে এক্ষেত্রে Iterative পদ্ধতিতে যেতে হবে খুব জনপ্রিয় Iterative পদ্ধতির উদাহরণ দিতে পারো ছাত্র নিউটন নিউটন নয় সম্মিলিত গ্রেডিয়েন্ট যদি তুমি সম্মিলিত গ্রেডিয়েন্ট পদ্ধতির কথা শুনে থাকো সেটা হল এই সমস্ত পদ্ধতির সমীকরণ গুলি সমাধান করার উপায় ঠিক আছে সুতরাং এটা হল এটা হল এই পরিবারের উদাহরণ বিভিন্ন রকমের পদ্ধতি আছে সম্মিলিত গ্রেডিয়েন্ট পদ্ধতি যেটা আমি এখানে ব্যক্ত করেছি এটা হল পুরো কোর্স যা উপাদান এর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সুতরাং এটা হল সেটা যাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ ঠিক আছে পরের ধাপটা কি হবে তুমি x এর মান খুঁজে বার করো এখন আসলে আগ্রহের পরিমাণ পরিমাপ করা হচ্ছে সুতরাং এক্ষেত্রে এটা আরসিএস হবে ঠিক আছে সুতরাং এই আরসিএস এর জন্য বস্তুর চারপাশে আমাদের কিছু contour এর দরকার তাহলে আমি x এর মানের পরিমাপের উপর নির্ভর করে Huygens Principle ব্যবহার করতে পারব এবং প্রক্রিয়াজাতকরণ আগ্রহের পরিমাণ ও খুঁজে বার করতে পারবো ঠিক আছে সুতরাং গণনা করো যদি তুমি এখানে একটা সার্কিট সিমুলেশন করো এখানে তুমি পরিমাপ করতে পারো যেমন ইম্পিডেন্স বা আরো অন্য কিছু ঠিক আছে যার উপর নির্ভর করে তুমি পরিমাপ করেছ এটা ঠিক আছে এটা হল একটা জিনিস আর একটা ইচ্ছাধীন জিনিস হল এটা হল খুব শক্তিশালী যা হলো আউটপুট কে visualize করা ঠিক আছে সুতরাং তাহলে যদি আমি আউটপুট টা কল্পনা করতে পারি তাহলে তুমি Mesh পাবে তাহলে তুমি এখন x এর মান গুলি কল্পনা করা যেটা তুমি পরিমাপ করেছ এর উপরে 2D 3D যেটা খুশি ঠিক আছে এটা তোমাকে অনেক বেশি অন্তর্দৃষ্টি দেবে যে তোমার সমস্যাটা সঠিক কিনা অথবা সমস্যার সঠিক সমাধান হয়েছে কিনা ঠিক আছে এখানে কিছু ভালো ওপেন সোর্স সফটওয়্যার আছে যার সাহায্যে পোস্ট প্রসেসিং করা যেতে পারে ঠিক আছে সুতরাং আমরা এখানে যা করেছি অথবা আরো যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে এখন মনে করো যে তোমার কাছে তোমার কিছু কাজ দেওয়া আছে যেখানে পরিমাপ করতে হবে অথবা কিছু বস্তু এবং তুমি 1234567 ধাপ শুরু করেছো এবং তুমি সাফল্য এবং জয় ঘোষণা করেছতারপরে না কেন এটা হতে পারে যে তুমি কিভাবে জানলে এটা ঠিক না নয় ভালো তুমি সঠিক জানোনা ছাত্র পরীক্ষা দিতে পারে ধরে নাও তোমার কাছে পরীক্ষা আছে ছাত্র আমি সংক্ষিপ্ত রূপান্তর করব সংক্ষিপ্ত রূপান্তর হল এমন কিছু যেটা তোমাকে কোন ভাবে করতে হবে কিন্তু এটা হতে পারে যে তুমি সংক্ষিপ্ত রূপান্তর হয়ে ভুল উত্তর এ উপনীত হলে আমি বলতে চাইছি যে তুমি একটা সমীকরণের codeset করেছ যেটা ভুল যেমন ধরে নাও তুমি সম্পূর্ণভাবে নির্মাণের কথা ভুলে গেছো সুতরাং আমি তোমাকে সংক্ষিপ্ত রূপান্তর দেব কিন্তু তুমি ম্যাক্সওয়েলের সমীকরণ Maxwell's Equation এর পরিবর্তে ল্যাপ্লেস সমীকরণ গুলির সমাধান করেছ সুতরাং এখন যেটা তোমাদের করতে হবে সেটা হল গণনা এর খুব জটিল ধাপ ছাত্র আমি একটা ভূমিকা তৈরি করব ঠিক আছে তাহলে তোমাকে যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে জানা সমাধানের সাপেক্ষে তোমার code এর বৈধকরণ ঠিক আছে সুতরাং এটা অত্যন্ত জরুরী যত রকমের উদাহরণের জ্ঞাত সমাধানের বৈধকরণ করা সম্ভব চিন্তা করো সুতরাং আসলে আমরা যেটা চাই সেটা হলো EM এ সমস্যাটা কি যার সমাধান আমরা জানি তাহলে সবচেয়ে সহজ EM এর সমস্যাটা কি যার উত্তর তুমি বিশ্লেষণাত্মকভাবে জান একটা কিছু যেটা গোলক এবং ঘন ক্ষেত্রের থেকে সহজ সমস্যাটা তাহলে কি একটা নবম ও দশম শ্রেণীর ছাত্র ও এর উত্তর জানে কোনবিন্দু নয় ধরে নাও a ছাত্র মুক্ত মাধ্যমের মধ্যে তরঙ্গ মুক্ত মাধ্যমের মধ্যে একটা তরঙ্গ ঠিক আছে কিন্তু সেখানে কোনো সমাধান সংযুক্ত নেই এটা কি মানে প্রতিবিম্ব সহগ যদি আমার কাছে একটা glass এর টুকরো থাকে যেটা সমস্ত স্কুলের বাচ্চারা করেছে প্রতিবিম্ব সহগ কি সংক্রমণ সহগ কি এখানে প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে একটা সূত্র আছে এবং এই সমস্যায় কতগুলো মাত্রা আছে তুমি এটাকে একটা একমাত্র সমস্যা হিসেবে নিতে পারো শুধু সাধারণ প্রতিফলন এবং পরিবহন আমি এই সমস্যার সমাধান করতে পারি যদি আমি একটা এক মাত্রার নি আমি এর উত্তর জানি তুমি জানো প্রতিবিম্ব সহগ হল n2 - n1n1 n2 আমি এখানে সেই একই উত্তর পাবো ঠিক আছে সুতরাং আমি এখন 2D যথাযথ ঘটনাটি স্বাভাবিক অবস্থায় না করতে পারি সুতরাং ফ্রেসনেল প্রতিবিম্ব সহগগুলি আপনার কোড দিচ্ছে কিনা তা পরীক্ষার এক উপায় হতে পারে সঠিক উত্তর আপনি যে কোনও সমাধান মনে করতে পারেন সুতরাং দেখা যাচ্ছে যে ইলেক্ট্রোম্যাগনেটিকের খুব কম সমস্যা রয়েছে যেখানে একটি পরিচিত বিশ্লেষণাত্মক সমাধান রয়েছে এবং একটি হ'ল এটি ফ্রেসেল প্রতিবিম্ব সহগ অন্যরা অসীম সিলিন্ডার থেকে ছড়িয়ে ছিটিয়ে চলেছে এবং একে একে নিখুঁত গোলক বলা হয় যা মাই সিরিজ সলিউশন সিলিন্ডার এবং গোলক বলে এগুলির বিশ্লেষণাত্মক সমাধান রয়েছে যা আমরা কুশ্রী ভাবে দেখতে পারি কারণ বেসেল ফাংশন এবং হান্কেল ফাংশন এবং এটির সমস্ত ক্ষেত্রে তবে আপনি এটি কোড করতে পারেন এবং এই বিশ্লেষণাত্মক উত্তরের সাহায্যে আপনার উত্তরকে উচ্চারণ করতে পারেন এবং এটি আপনাকে বলে যে আপনার কোডটি সঠিক কিনা তা নিশ্চিত না খুব ছোট্ট উপায় তারপরে আপনি বিশ্বাসের এক ঝাঁকুনিতে সেই অবজেক্টটিকে আপনার অবজেক্টের দ্বারা প্রতিস্থাপন করেন এবং আশা করেন যে পরীক্ষামূলক তথ্যগুলির বিরুদ্ধে বৈধতা দেওয়ার অধিকারের জন্য অন্য সব কিছু ঠিক আছে যদি আপনার কাছে এটি দুর্দান্ত হয় তবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনার পরীক্ষামূলক কনফিগারেশনে তাদের অ্যাকাউন্টহীন ত্রুটি নেই সুতরাং সাধারণত আপনি প্রথমে কিছু পরিচিত অবজেক্টের বিরুদ্ধে বৈধতা প্রয়োগ করবেন তারপরে আপনার পরীক্ষামূলক সেটআপটি পরিমার্জন করতে এবং বাস্তব বিশ্বের সর্বদা খুব অগোছালো থাকে সুতরাং এই প্রকারের প্রক্রিয়া প্রবাহের সংক্ষিপ্তসার জানায় এই এফইএমের অনেকগুলি কোডিংয়ের বিশদ রয়েছে বিশেষত প্রাক প্রসেসিং পদক্ষেপে যদি আপনি এটি সঠিকভাবে না করেন তবে আপনার কোডটি খুব অদক্ষ হতে পারে এই ডেটা স্ট্রাকচারগুলিকে এই ডেটা স্ট্রাকচারগুলিতে অ্যাক্সেস করার ক্ষেত্রে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা উচিত সমস্ত বিবরণ যা আপনি শিখেছেন তা এখানেই কার্যকর হবে সুতরাং হ্যাঁ এটি আমাদের এফইএমের শেষের দিকে নিয়ে আসে আমরা 3 ডি এফইএমে যাব না তবে ধারণাটি একই আকারের ফাংশন ঠিক আছে দুর্বল ফর্ম ম্যাট্রিক্স অ্যাসেম্বলি আকর্ষণীয় পরিমাণ গণনা করা এটি একটি প্রক্রিয়া প্রবাহ